সুতরাং ইঞ্জিনিয়ারিং গণিত I এর বক্তৃতায় আবার স্বাগতম এবং আজ এটি 16 নম্বর লেকচার এবং আমরা দুই ভেরিয়েবলের টেইলরের থিওরেমTaylor's Theorem শিখব সুতরাং একক ভেরিয়েবলের ফাংশনের টেইলরস উপপাদ্যটি আমাদের কেবল স্মরণ করতে হবে সুতরাং অনুমান করুন যে f এর সমস্ত ডেরিভেটিভগুলি n প্লাস 1 অর্ডারের কিছু ব্যবধানে x x এর সমান সুতরাং এটি 10 x 0 এর আশেপাশের একটি বিন্দু এবং আমরা এটিকে f x 0 এবং h হিসাবে প্রকাশ করতে পারি x x 0 h বর্গের প্রথম অর্ডার ডেরিভেটিভ ফ্যাক্টরিয়াল 2 দ্বারা দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ সুতরাং এই উচ্চতর অর্ডার ডেরিভেটিভস এবং বাকী টার্মটির পরিপ্রেক্ষিতে কারণ আমাদের এখানে সমতা রয়েছে সুতরাং এটিকে টেলরের বহুবচন বলা হয় এবং তারপরে এই টেইলরের পলিনোমিয়ালেTaylor's polynomial ত্রুটি টার্ম অবশিষ্ট থাকে যা h পাওয়ার দ্বারা চিহ্নিত করা হয় সুতরাং এটি আবার একটি ধারাবাহিকতা তাই h পাওয়ার n প্লাস 1 ও n প্লাস 1 ফ্যাক্টরিয়াল এবং তারপরে আমাদের কাছে n প্লাস 1 এবং ডেরিভেটিভ কিছু বিন্দু xi যা এই দুটি পয়েন্টের মধ্যে অবস্থিত সুতরাং x 0 যেখানে আমরা এটিকে চারপাশে প্রসারিত করেছি এবং যে বিন্দুটি আমরা এখানে x 0 প্লাস h বিবেচনা করছি সুতরাং এখানে x হল x0 এর আশেপাশের বিন্দু সুতরাং এখানে এই বিন্দু xi যেখানে আমরা এই n প্লাস 1 এর একটি ডেরিভেটিভ মূল্যায়ন করেছি তা জানা নেই কিন্তু এটি বিদ্যমান এবং এটি x 0 এবং x 0 প্লাস h এর মধ্যে কোথাও সুতরাং সঠিকভাবে আমরা এখানে x 0 প্লাস h লিখতে পারি সুতরাং এটি এখানে x 0 এবং x 0 প্লাস h এর মধ্যে বিন্দু সুতরাং দুটি ভেরিয়েবলের ফাংশনের জন্য এটি হল টেইলরের উপপাদ্য Taylor's theorem তাই আমাদের আবার সেই ফাংশনটি কিছু ডোমেইন D তে সংজ্ঞায়িত করা হয়েছে এবং আমাদের এখানে একটি বিন্দুর কিছু আশেপাশে n প্লাস 1 ম ক্রম পর্যন্ত ক্রমাগত আংশিক অর্ডার ডেরিভেটিভ আছে x 0 y 0 তে ডোমেইন আছে তাহলে আমরা এই fx 0 প্লাস hy 0 প্লাস k কে এখানে প্রকাশ করতে পারি সুতরাং আবার এই x 0 y 0 এর আশেপাশে একটি বিন্দু এবং আমরা এই ফাংশন মানটি এই এক্সপ্রেশন দ্বারা আশেপাশের অন্য কোন বিন্দুতে পেতে পারি সুতরাং f x 0 প্লাস y 0 x 0 y 0 এবং তারপর এগুলি প্রথম অর্ডার পদ এখন আমাদের আংশিক ডেরিভেটিভ আছে সুতরাং এই প্রথম অর্ডার আংশিক ডেরিভেটিভস সুতরাং x এর সাথে h এবং আংশিক ডেরিভেটিভ এবং k এর সাথে y এর ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভ এবং তারপরে আমাদের একক ভেরিয়েবল কেসের অনুরূপ ফ্যাক্টরিয়াল টার্ম রয়েছে এবং তারপরে এখানে আমাদের এই উচ্চতর অর্ডার টার্ম রয়েছে সুতরাং আমরা এখন প্রমান পাবো এই h বলতে আমরা কি বুঝি x প্লাস k এর আংশিক ডেরিভেটিভের সাথে আংশিক ডেরিভেটিভ y এবং তারপর পুরো বর্গ সুতরাং আমাদের কি এখানে একটু অপেক্ষা করতে হবে এবং তারপর এটি এই n এবং ফ্যাক্টরিয়াল n এবং fx 0 y 0 পর্যন্ত অব্যাহত থাকবে সুতরাং এই আংশিক ডেরিভেটিভগুলিকে x 0 y 0 এ মূল্যায়ন করা হবে এখানে সমস্ত আংশিক ডেরিভেটিভস এবং তারপর বাকি টার্ম এখানে বাকি টার্ম যা আবার এই পদগুলির ধারাবাহিকতা এবং একমাত্র পার্থক্য হল যে এই বিন্দু এখানে n প্লাস 1ম ডেরিভেটিভের যুক্তি যা এই শব্দটির কারণে প্রদর্শিত হবে এখানে x 0 প্লাস থিটা h y 0 প্লাস থিটা k এ মূল্যায়ন করা হবে এবং এই থিটা 0 এবং 1 এর মধ্যে তাই তার মানে আবার এই x 0 y 0 এবং এই বিন্দু এখানে x 0 প্লাস h y 0 প্লাস k এর মধ্যবর্তী বিন্দু সুতরাং এই প্রথম যুক্তিটি x 0 থেকে x 0 প্লাস h এ পরিবর্তিত হবে যখন থিটা 0 থেকে 1 পর্যন্ত পরিবর্তিত হবে সুতরাং আমরা শুধু এই ফলাফলের প্রমাণ দিয়ে যাব সুতরাং এটি দুটি ভেরিয়েবলের জন্য টেইলরের উপপাদ্য এবং আমরা কেবল সরলতার জন্য নিব n এর সমান 2 এর মানে হল আপনি 3 অর্ডার পর্যন্ত সম্প্রসারণের শর্তাবলী বিবেচনা করবেন সুতরাং আমরা এই x কে x 0 প্লাস th এবং y এর সাথে y 0 প্লাস th এবং t এর সাথে 0 এবং 1 এই ব্যবধান থেকে 0 1 সহ কিছু প্যারামিটার গ্রহণ করি এবং 1 সুতরাং এটি থাকার ফলে আমরা এখন একটি ফাংশন সংজ্ঞায়িত করি ফাই t একই ফাংশন f x 0 প্লাস th y 0 প্লাস tk সুতরাং এই h এবং k ইতিমধ্যেই সম্প্রসারণে দেওয়া হয়েছে যা একরকম ভাবে স্থির x 0 y 0 যে বিন্দুটিও স্থির এবং তারপর এই t এখানে 0 এবং 1 ব্যবধানে পরিবর্তিত হয় সুতরাং এখানে এই ফাংশন fx 0 যোগ এবং y 0 প্লাস tk এই x 0 এবং y 0 স্থির h এবং k স্থির আছে আমাদের এখানে একটি পরিবর্তনশীল t আছে সুতরাং আমরা এটিকে t এর ফাংশন একটি ভেরিয়েবলের ফাংশন হিসাবে সংজ্ঞায়িত করেছি এবং 1 ভেরিয়েবলের ফাংশনের জন্য আমরা এখানে t এর সাপেক্ষে ডেরিভেটিভ পেতে পারি সুতরাং এটি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ এবং মনে রাখবেন এটি যৌগিক ফাংশনের মতো সুতরাং এখানে আমাদের x এর মত আছে এবং এখানে আমাদের y আছে যেখানে x হল x 0 প্লাস এই th এবং এই y হল y 0 প্লাস tk সুতরাং পার্থক্য দ্বারা আমরা শিখেছি তার আগে আমরা এই ফাই প্রাইম t কে ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ বা t এর ক্ষেত্রে এই f এর ডেরিভেটিভ গণনা করতে পারি কারণ এটি 1 ভেরিয়েবলের একটি ফাংশন যখন x এবং y দেওয়া হয় t এর শর্তাবলী অনুযায়ী সুতরাং আমরা সেই যৌগিক সূত্রটি ডেল f এর উপরে ডেল x dx এবং আরও অনেক কিছু লিখেছি এবং এখন আমরা এটি গণনা করব সুতরাং এখানে এটি dt এর উপর dx সুতরাং x ছিল x 0 প্লাস th তাই dx এর উপর dx মানে শুধু h এখানে থাকবে সুতরাং এটি হল h এটি x এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ যা আমরা লিখেছি যেমন এখানে আমরা k কে t এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ k হবে এবং তারপর ডেল ওভার ডেল y হবে সুতরাং ডেল ওভার ডেল y এবং আমরা শুধু কারণ এটি f এর উপর ডেল x এর উপর ডেল f এবং এই ডেল এর উপর ডেল y এর f ছিল সুতরাং x y বিন্দুতে f আমরা শুধু বাইরে লিখেছি সুতরাং আমাকে এটি মুছতে দিন সুতরাং আমরা শুধু এই f লিখেছি সুতরাং অর্থ এখানে h এবং ডেল f এর উপরে ডেল x বিন্দু x y বা এই x 0 যোগ th y 0 t k বিন্দু যোগ k এবং আবার ডেল f ওভার ডেল y এখানে একইভাবে আমরা দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ গণনা করতে পারি সুতরাং আমাদের এখানে এই j এর সাথে প্রথম অর্ডারের শর্তাবলী রয়েছে সুতরাং এটি এখানে h ছিল এবং এটি এখানে k ছিল সুতরাং আমরা এখন এই টার্মটির দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ গণনা করব সুতরাং h যেমন আছে তেমনই থাকবে এবং ডেল x এর উপর ডেল f এর ডেরিভেটিভ হবে আবার একই এই চেইন ফর্মুলাটি ব্যবহার করা হবে তাই x এর ক্ষেত্রে আবার এর আংশিক ডেরিভেটিভ হবে সুতরাং ডাবল ডেরিভেটিভ এবং এখানে আবার dx dt টার্মটি আসবে তারপর h তারপর প্লাস y এর সাথে f এর আংশিক ডেরিভেটিভ তাই এটি ইতিমধ্যেই x এর ক্ষেত্রে ছিল সুতরাং y এবং x এর ক্ষেত্রে আমাদের দ্বিতীয় অর্ডার আংশিক ডেরিভেটিভ আছে এবং তারপর এই k আসবে কারণ আমাদের আবার dy ওভার dt হবে সুতরাং আমরা এই শৃঙ্খলা নিয়মটি আবার ব্যবহার করেছি এই ডেল f ডেল x থেকে এবং একইভাবে ডেল f ওভার ডেল y এর জন্য যা এখানে দেওয়া টার্মটি সুতরাং আবার এটা আরো স্পষ্ট করতে সুতরাং এই হল এই টার্মটি যখন আমরা ডেল f এর ডেল x এর ডেরিভেটিভ গ্রহণ করি এবং তারপর এই h টি ইতিমধ্যে এখানে ছিল এখানে কি ছিল এই টার্মটি যা আমরা এখানে d এর উপর dx এর ডেল f এর উপর ডেল y এর উপর গণনা করেছি যা t এর ওপর নির্ভর করে সুতরাং এখানে আমরা এই শৃঙ্খলা নিয়মটি আবার ব্যবহার করেছি যাতে এই দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভের x এর সাথে আংশিক ডেরিভেটিভ হয় এবং তারপর dt এর উপরে dx যা h হয়ে যায় এবং তারপর y এর ক্ষেত্রে এটির আংশিক ডেরিভেটিভ এবং তারপর dt এর উপর dy যা k হবে আমরা আবার এই সামান্য সরলীকৃত ফর্মটি লিখেছি তাই এখানে h হল বর্গক্ষেত্র এবং তারপর এই hk যা k h ধরে নিচ্ছি এটি দ্বিতীয় অর্ডার আংশিক ডেরিভেটিভস এর সমান সুতরাং আমাদের দুটি মেয়াদ আছে 2 বার এই h k এবং দ্বিতীয় অর্ডার মিশ্র অর্ডার ডেরিভেটিভ এবং প্লাস এই k বর্গ এবং দ্বিতীয় অর্ডার টার্ম এখানে এবং তারপর আমরা তৃতীয় অর্ডার শব্দটিও গণনা করতে পারি সুতরাং তৃতীয় অর্ডার শব্দটি গণনা করার আগে আমরা এটিকে আরও সুবিধাজনক আকারে লিখেছি যে এটি h বর্গ দুই h k প্লাস k বর্গের মতো সুতরাং h প্লাস k পুরো বর্গ হবে এবং নোটেশনাল সুবিধার জন্য আমাদের এখানে ডেল থেকে দ্বিতীয় অর্ডার টার্মের মতো এটিও hk এর মত মিক্স টার্ম হবে যা yy টার্ম হবে সুতরাং দ্বিতীয় অর্ডার শব্দ যাতে আমরা এই বন্ধনীগুলির ভিতরেও লিখেছি সুতরাং এই বর্গের অর্থ হবে h বর্গ দ্বিতীয় অর্ডার আংশিক ডেরিভেটিভ পুরো বর্গ নয় বরং x এর ক্ষেত্রে এটি দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ তারপর k বর্গ এবং y এর ক্ষেত্রে দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ হবে তারপর দুই গুণ hk এবং মিশ্র অর্ডার ডেরিভেটিভস হবে সুতরাং আমাদের বুঝতে হবে যে এই পুরো বর্গটি আক্ষরিকভাবে এই দুটি পদগুলির একটি বর্গ নয় তবে এখানে এর অর্থ দ্বিতীয় অর্ডার আংশিক ডেরিভেটিভসের ক্ষেত্রে একইভাবে আমরা তৃতীয় অর্ডার ডেরিভেটিভ গণনা করতে পারি সুতরাং আমি এখন এটি ব্যাখ্যা করতে যাচ্ছি না সুতরাং এখানে h বর্গ মেয়াদের জন্য আমাদের এখানে আবার আমাদের এই চেইন নিয়ম ব্যবহার করতে হবে তারপর আবার এই তিনটি পদ সুতরাং h বর্গের সাথে এটি এই প্রথম পদ থেকে তারপর 2 hk এবং k বর্গ এবং তাই সরলীকৃত ফর্ম আমরা এটি লিখেছি সুতরাং এখানে 3 বার h বর্গ k প্রদর্শিত হচ্ছে আমাদের এখানে h বর্গ k আছে এবং তারপর এখানেও h বর্গ k আছে এবং এই তৃতীয় অর্ডার ডেরিভেটিভের ধারাবাহিকতা ধরে নিচ্ছি সুতরাং আমরা ধরে নিতে পারি যে এই আংশিক ডেরিভেটিভ x এর সাথে 2 বার এবং তারপরে y বা প্রথম আংশিক ডেরিভেটিভ এবং তারপর x এর ক্ষেত্রে 2 বার তারা সমান সুতরাং তাদের সাথে সমান আচরণ করলে আমাদের এই পদগুলি আছে এবং আবার আমরা সরলতার জন্য লিখেছি কারণ এটি h ঘন 3 h বর্গ k 3 h k বর্গ এবং k হল ঘনকের পরিপ্রেক্ষিতে একটি ঘন শব্দ সুতরাং আমরা এই তৃতীয় অর্ডার ডেরিভেটিভস পদগুলিকে আবার এই কিউবড টার্ম এবং এই f এ একত্রিত করেছি এখন আমরা ফাই t ফাই এর জন্য টেইলরের উপপাদ্যটি ব্যবহার করব একটি ভেরিয়েবলের একটি ফাংশন সুতরাং এটি টেইলরের তত্ত্বেরTaylor's theorem জন্য আবার 1 টি পরিবর্তনশীল কেস হবে যা ফাই t ফাই 0 t ফাই প্রাইম 0 ইত্যাদি হবে এবং তৃতীয় অর্ডার টার্ম পর্যন্ত তাই টি কিউব বা ফ্যাক্টরিয়াল 3 তাই আমরা এটিকে যেকোন অর্ডার টার্ম পর্যন্ত বাড়িয়ে দিতে পারি সুতরাং ফাই তৃতীয় অর্ডার ডেরিভেটিভ এবং থিটা t এবং এখন আমরা এই t কে 1 এর সমান প্রতিস্থাপন করব কারণ t 0 থেকে 1 পর্যন্ত পরিবর্তিত হয় এটি এই t এর যেকোনো মানের জন্য এটি সত্য সুতরাং আমরা t কে এক সমান নিয়েছি এবং তারপরে আমরা এখানে কেবলমাত্র থিটা পেয়েছি সুতরাং এখন আমরা এই ফাই কে প্রতিস্থাপন করব যা আমরা গণনা করেছি সুতরাং ফাই t ছিল এই ফাই প্রাইম ফাই ডাবল প্রাইম এবং আরও অনেক কিছু এবং এর কারণ ছিল টেইলরের একটি ভেরিয়েবলের উপপাদ্য এবং তারপরে আমরা এখন প্রতিস্থাপন করতে পারি সুতরাং 1 ফাই হবে 1 ফাই মানে t এখানে 1 দ্বারা প্রতিস্থাপিত হবে সুতরাং এই টি হবে 1 1 সুতরাং আমরা ফাই fx 0 প্লাস h এবং y 0 প্লাস k এই টার্মটি পাব ফাই 0 সুতরাং যখন t 0 হবে তখন আমাদের x 0 y 0 মেয়াদ থাকবে এবং তারপর এখানে 0 এ ফাই প্রাইম হবে সুতরাং ফাই প্রাইম এখানে এবং 0 মানে x 0 এবং y 0 পয়েন্ট সুতরাং এই বন্ধনী এখানে h এবং আংশিক ডেরিভেটিভস প্রথম অর্ডার আংশিক ডেরিভেটিভস এবং এটি x 0 y 0 পয়েন্টে মূল্যায়ন করা হয়েছে একইভাবে দ্বিতীয় অর্ডারের মেয়াদে আবার t কে 0 এ সেট করা হবে সুতরাং আমাদের এই x 0 y 0 পয়েন্ট থাকবে এবং এর জন্য এখানে তৃতীয় ডেরিভেটিভকে থিটা পয়েন্ট হিসেবে গণনা করা হবে সুতরাং এখানে t এই থেটা দ্বারা প্রতিস্থাপিত হবে এখানেও থিটা দ্বারা এবং তারপর আমাদের এই তৃতীয় অর্ডার পদ আছে সুতরাং x 0 প্লাস থিটা h এবং y 0 প্লাস থিটা k এবং এই ফলাফলটিই আমরা চাই আমরা এই টেইলরের উপপাদ্যের জন্য দুটি ভেরিয়েবলের ফাংশনের জন্য প্রমাণ করতে চাই এবং সাধারণভাবে আমরা এই টেইলরের একটি ভেরিয়েবলের উপপাদ্যে সেই সম্প্রসারণ প্রসারিত করতে পারি এবং তারপর আমরা দুটি ভেরিয়েবলের জন্যও থাকতে পারি সুতরাং সাধারণভাবে আমাদের এই ফলাফল আছে যে x 0 প্লাস h y 0 প্লাস k এবং আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি সুতরাং কিউবিক টার্ম থেকে একটি স্কোয়ার্ড এবং তারপর আমাদের এই nth অর্ডারের আংশিক ডেরিভেটিভস পদ আছে এবং তারপর এই বাকী টার্ম যেখানে আমাদের এই সাধারণ ভেরিয়েবল এই x 0 প্লাস থিটা h y 0 প্লাস থিটা k যেখানে থিটা 0 এবং 1 এর মধ্যে আছে সুতরাং এখানে এই যুক্তিটি x 0 থেকে এই x 0 প্লাস h হবে এবং এখানেও এটি এখন y 0 থেকে y 0 প্লাস k এর মধ্যে পরিবর্তিত হয় যখন থিটা 0 থেকে 1 পর্যন্ত পরিবর্তিত হয় এবং বিকল্পভাবে আমরা এই এক্সপ্রেশনটি লিখতে পারি fx y এর মত পদগুলি fx 0 এর সমান এখানে পার্থক্য শুধু x 0 প্লাস h ছিল এবং এখন আমাদের এখানে xy পয়েন্ট আছে সুতরাং এই পার্থক্য আবার সুতরাং এই h কিছুই ছিল না কিন্তু এখানে পার্থক্য x 0 প্লাস h এবং x 0 সুতরাং এখানেও এখন h হবে x এবং x 0 এর পার্থক্য হিসাবে এর মানে হল x বিয়োগ x 0 সুতরাং ঠিক আমাদের আছে এটি এখানে h এর মত সুতরাং এখানেও আমাদের এই h আছে এবং কারণ এই x 0 প্লাস h এবং এই x 0 ট্রাম্পের পার্থক্য ছিল সুতরাং যে h সেখানে উপস্থিত ছিল কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা x 0 y 0 এর আশেপাশে x y পয়েন্ট নিয়েছি তখন h এর এই ইনস্টিটিউট x এবং এই x 0 এর পার্থক্য লিখব সুতরাং x বিয়োগ x 0 এখানে আবার এই y বিয়োগ y 0 এখান থেকে এবং তাই বাকি সবকিছু একই হবে শুধু এই h এর মত হবে এখানে এটি ছিল থিটা h তাই থিটা x মাইনাস x 0 এবং y 0 প্লাস থিটা k তাই এই হল y মাইনাস y 0 মেয়াদ বাকি সবকিছু একই থাকবে সুতরাং এই টেইলরের সম্প্রসারণের উপর ভিত্তি করে আমাদের এখন কিছু সমস্যা আছে প্রথমটি হল এই fx y x x y y এর সাথে x প্লাস y এর সমান ফাংশনের দ্বিঘাত বহুপদী আনুমানিকতা খুঁজে পাওয়া এবং আমরা এই মাত্র 1 চতুর্ভুজ বহুপদকে প্রসারিত করতে চাই সুতরাং আমরা এখানে পুরো টেইলারের উপপাদ্যটি লিখছি না তবে কেবলমাত্র দ্বিঘাতীয় বহুপদী শব্দটি আমরা অনুমান করতে চাই সুতরাং যখন আমরা আমাদের সূত্রটি গ্রহণ করি যদি আমরা কেবল ফিরে যাই সুতরাং এই পর্যন্ত যদি আমরা এই x 0 y 0 পয়েন্টে লিখি সুতরাং এটি এই পর্যন্ত টেইলরের পলিনোমিয়াল মতো এবং যদি আমরা এটিকে অন্তর্ভুক্ত করি তবে আমরা এটিকে টেইলরের উপপাদ্য বা টেইলরের ফলাফলকে বাকী মেয়াদ সহ বলি কিন্তু যদি আমরা এই অবশিষ্টাংশটি ছেড়ে যাই তাহলে এটি এই f এর আনুমানিকতা হবে এই বিন্দুতে যেখানে এই x 0 y 0 বিন্দুর আশেপাশে রয়েছে সুতরাং এটি হল টেইলরের বহুবচন যদি আমরা এই n ঠিক করি এবং এই r n শব্দটি না লিখি সুতরাং এখানে আমরা এই ফাংশনের একটি দ্বিঘাত বহুপদী এবং এই বিন্দু x 0 y 0 এর প্রতি আগ্রহী এর মানে হল আমরা x এর সাথে এই পার্থক্য করতে যাচ্ছি যেখানে y ধ্রুবক সুতরাং এখানে পুরো বর্গ পদ ভাগফল হবে এবং এই সংখ্যার আংশিক ডেরিভেটিভ x এর ক্ষেত্রে যা 1 হবে এবং তারপরে আমাদের x বিয়োগ y হবে এবং এই পদটির আংশিক ডেরিভেটিভ x এর প্রতি 1 হবে এবং যখন আমরা এটিকে সরল করি তখন এটি এখানে একটি 2 y টার্ম সুতরাং 2 y এর উপর x প্লাস y একটি পুরো বর্গ এবং তারপর এই বিন্দুতে 1 1 আমরা এটি মূল্যায়ন করতে পারি এটি 2 এর উপর 2 বর্গক্ষেত্র এটি 1 ওভার 2 সুতরাং আমাদের এখানে 2 টির বেশি টার্ম আছে তারপর আংশিক ডেরিভেটিভ y এর সাথে করব সুতরাং আবার আমরা এখানে মাইনাস 2 x ওভার x প্লাস y স্কোয়ার পাব এবং আমরা এটি 1 1 পয়েন্টে গণনা করতে পারি যা আমাদের মাইনাস হাফ দেবে একইভাবে আমাদের প্রয়োজন কারণ চতুর্ভুজ শব্দটির জন্য আমাদের প্রয়োজন অন্তত আমাদের দ্বিতীয় অর্ডার পদে যেতে হবে তাই f xx সুতরাং আমাদের আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ নিতে হবে এখানে y এর সাথে আচরণ করা ধ্রুবক সুতরাং 2 y ধ্রুবক হিসাবে গণ্য করা হবে সুতরাং আমাদের এই x প্লাস y পুরো বর্গের উপর 1 আছে এবং যখন আমরা x এর সাথে ডেরিভেটিভ গ্রহণ করি সুতরাং এটি x প্লাস y ঘনকের উপর মাইনাস 2 হবে সুতরাং বিয়োগ 2 এবং এই 2 y বিয়োগ 4 এবং x প্লাস y পাওয়ার 3 হয়ে যাবে এবং আবার এই বিন্দু 1 1 এ এটি মাইনাস অর্ধেক একইভাবে f yy হয়ে যাবে যখন আমরা y এর সাথে এটির পার্থক্য করি সুতরাং আমরা এখানে 4 x ওভার x প্লাস y কিউব পাব যার মান 1 1 এ আবার অর্ধেক তারপর আমরা x এবং y কে 1 হিসাবে প্রতিস্থাপন করি সুতরাং আমরা সেখানে অর্ধেক পাব এবং এটি মিশ্র অর্ডারের টার্ম তাই আমরা এই fx কে y এর সাথে x y y বর্গের উপরে 2 y এর সমান করতে পারি অথবা আমরা এই টার্মটি 2 x বিয়োগ 2 y করতে পারি এবং x প্লাস y পাওয়ার 3 করতে পারি এবং আমাদের 1 পয়েন্টে এটি গণনা করতে হবে সুতরাং আমরা 0 হিসেবে পাবো কারণ যখন আমরা 1 1 কে প্রতিস্থাপন করি তখন 2 বিয়োগ 2 যা 0 হয়ে যাবে সুতরাং এখানে আমাদের এখন f x আছে যা আমরা মূল্যায়ন করেছি 1 1 যা 1 বাই 2 f y 1 1 হবে এটি মাইনাস 1 বাই 2 f x x দ্বিতীয় অর্ডারের উপর তার বিয়োগ 1 বাই 2 হবে সুতরাং দ্বিতীয় অর্ডার বহুপদী যেমন আমি বলেছিলাম আমরা শুধু দ্বিতীয় অর্ডার মেয়াদে যাব সুতরাং আমাদের f 1 1 আছে 1 এর সাথে x এর ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভ এবং তারপর x বিয়োগ 1 এখান থেকে এখানে এই প্রথম অর্ডার পদ সুতরাং f x 1 1 x minus 1 তে এই পার্থক্য আবার h f y 1 1 এর পরিপ্রেক্ষিতে এবং তারপরে আমাদের এখানে y বিয়োগ 1 আবার পার্থক্য আছে তারপরে আমাদের এই 1 ওভার ফ্যাক্টরিয়াল 2 এর সাথে দ্বিতীয় অর্ডার টার্ম আছে যা 1 ওভার 2 সেখানে একটি উচ্চ অর্ডার টার্ম f x 6 এবং তারপর এটি একটি h স্কয়ার টার্ম সুতরাং x বিয়োগ 1 হল বর্গ এবং এটি 2 গুণ কিন্তু সেই অর্ধেকের সাথে এটি এখন 1 হয়ে যাবে সুতরাং x বিয়োগ 1 x বিয়োগ y বিয়োগ 1 মেয়াদ এবং তারপরে এখানে y এর ক্ষেত্রে দ্বিতীয় অর্ডার মেয়াদ এবং যেভাবে আমাদের y বিয়োগ 1 সম্পূর্ণ স্কোয়ারড টার্ম আছে সুতরাং আমরা এখানে এই মানগুলি প্রতিস্থাপন করতে পারি f 1 1 হবে 0 সেই ফাংশনের কারণে এবং এখানে f x 1 1 এ ছিল অর্ধেক সুতরাং আমাদের এখানে হাফ x বিয়োগ 1 আছে আবার আমাদের মাইনাস হাফ y বিয়োগ 1 1 বাই 2 হবে এবং f xx বিয়োগ হাফ হবে সুতরাং মাইনাস 1 দ্বারা 4 x মাইনাস 1 পুরো বর্গ হয়ে যাবে এটি 0 হবে কারণ এই মিশ্র আদেশের মেয়াদ 0 সুতরাং এটি 0 হবে এবং তারপর আমাদের 1 ওভার 2 হবে আবার এখানে আমাদের 1 ওভার 2 তাই 1 ওভার 5 এবং y বিয়োগ 1 বর্গ সুতরাং এটি হল দ্বিঘাত পলিনোমিয়াল যা এই 1 1 বিন্দুর আশেপাশে ফাংশনটির আনুমানিক হিসাব করছে এবং এই বহুপদীটির নির্ভুলতা নির্ভর করবে যদি আমরা 1 1 বিন্দুর কাছাকাছি থাকি তাহলে আমরা 1 1 বিন্দু থেকে কতটা দূরে আছি আমাদের ফাংশনটির একটি খুব ভাল আনুমানিকতা দেবে সুতরাং আরেকটি সমস্যা যখন আমাদের এখানে ফাংশন আছে x বর্গ প্লাস xy এবং প্লাস এই y বর্গটি টেইলরের পলিনোমিয়াল দ্বারা রৈখিকভাবে আনুমানিক হবে সুতরাং এটি এখানে দেওয়া হয়েছে যে এই ফাংশনটি 1 বিন্দু সম্পর্কে টেলরের পলিনোমিয়াল দ্বারা রৈখিকভাবে অনুমান করা হয়েছে বিয়োগ 1 01 এর চেয়ে কম সুতরাং আপনি এখানে কি আলোচনা করতে চান যে যদি আমাদের উদাহরণস্বরূপ এই 1 1 পয়েন্ট থাকে এবং আমরা এই বিন্দুর চারপাশে এই ফাংশনটি একটি রৈখিক আনুমানিক দ্বারা প্রসারিত করছি সুতরাং আনুমানিকতায় শুধুমাত্র রৈখিক পদগুলি বিবেচনা করা হয় এবং আমরা সেই রৈখিক পরিমাপে সর্বাধিক ত্রুটি খুঁজে বের করতে চাই এখানে এই বিন্দু 1 1 এর চারপাশে এই বিন্দু দ্বারা এই বর্গের বিন্দু গ্রহণ করি সুতরাং এই x তাই এই 01 এখানে এই 01 01 এখানে 02 সুতরাং যদি আমরা এই বিন্দুটির আশেপাশের বর্গক্ষেত্রের পয়েন্ট গ্রহণ করি এবং এই ফাংশনের সেই রৈখিক আনুমানিকতায় সর্বাধিক ত্রুটি কী হবে তা আমরা মূল্যায়ন করতে চাই সুতরাং সেই ক্ষেত্রে আমরা অবশিষ্ট শব্দটি সরাসরি ব্যবহার করব সুতরাং আমাদের f x x y আছে যেহেতু আমরা এখান থেকে গণনা করতে পারি এটি x এর ক্ষেত্রে এই f এর আংশিক ডেরিভেটিভ হবে এটি 2 x প্লাস y এবং f y x প্লাস 2 y আবার দ্বিতীয় অর্ডার পদ সুতরাং এখানে মাত্র 2 হবে এবং সেখানে y এর সাথে এটি আবার দুটি হবে মিশ্র শব্দটির সাথে আমাদের 1 এবং তারপর অবশিষ্ট যা এই রৈখিক শব্দটির পরে লেখা আছে সুতরাং দ্বিঘাত শব্দটি বাকি থাকবে সুতরাং এটি ঠিক সেই বাকী যা আমরা আগে আলোচনা করেছি এবং যা আমরা এই ফর্মে লিখতে পারি সুতরাং x বিয়োগ 1 পুরো বর্গ এবং এটি হবে দ্বিতীয় অর্ডার মেয়াদ f xx 2 গুণ fx বিয়োগ 1 y বিয়োগ 1 মিশ্র আদেশের মেয়াদ এবং y বিয়োগ 1 বর্গাকার এবং তারপরে আমাদের এখানে আবার দ্বিতীয় অর্ডার মেয়াদ থাকবে y সুতরাং এই সমস্ত দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভগুলি আমরা ইতিমধ্যে গণনা করেছি এবং সেগুলি আসলে এই ক্ষেত্রে ধ্রুবক সুতরাং আমাদের এখানে 2 আছে এবং এখানে আমাদের 1 এবং তারপর আবার 2 আছে সুতরাং এটি প্রতিস্থাপন করার পরে আমাদের এই অবশিষ্ট শব্দটি আছে এবং এখন দেওয়া হয়েছে যে এই x বিয়োগ 1 01 এর চেয়ে কম এবং y বিয়োগ 1 01 এর চেয়ে কম সুতরাং আমরা এখন এই শর্তগুলো এখানে লিখতে পারি এই আনুমানিকতা R 1 এর কম হবে আমরা এখানে সর্বোচ্চ ত্রুটি লিখেছি যা 01 x বিয়োগ 1 তাই এখানে 01 বর্গ প্রোডাক্ট আসবে যা 01 হবে সুতরাং এটি 01 বর্গের 3 গুণ যা 001 03 হবে এখানে শেষ সমস্যাগুলি তাই আমাদের এই 000 সম্পর্কে টেইলারের সূত্র আছে এই ফাংশন cos x plus y এর এই তৃতীয় অর্ডার শর্তাবলী পর্যন্ত ডেরিভেটিভস জড়িত সুতরাং আবার এই টেইলরের উপপাদ্যটি এই অবশিষ্ট শব্দটি সহ এবং আমরা এই তৃতীয় অর্ডার পদগুলি এখানে বিবেচনা করেছি সুতরাং আমাদের এই f 0 0 গণনা করতে হবে যা এই ক্ষেত্রে 1 সুতরাং একটি cos 0 হবে 1 এবং তারপর প্রথম অর্ডার ডেরিভেটিভস আমাদের এই fx এর জন্য গণনা করতে হবে এটি কেবল একটি বিয়োগ কারণ এই cos বিয়োগ sin x plus y দেবে এবং তারপর আবার 0 0 এ এটি 0 হবে y এর ওপর নির্ভর করে আবার sin হবে এবং এটি সেখানে 0 হয়ে যাবে সুতরাং একইভাবে দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভস এখানে sin হবে cos হবে এবং তারপর আমাদের বিয়োগ cos x প্লাস y আছে যা আমরা এই 0 0 পয়েন্টে মূল্যায়ন করতে পারি এবং এটি আমাদের বিয়োগ 1 দেবে সুতরাং তৃতীয় অর্ডার ডেরিভেটিভস একইভাবে আমরা আবার x x প্লাস y ফিরে পাব এবং তৃতীয় অর্ডার ডেরিভেটিভের জন্য আমাদের থিটা x পয়েন্টে গণনা করতে হবে সুতরাং থিটা x পয়েন্টে এটি থিটা x প্লাস থিটা y হয়ে যাবে এবং এখন আমরা এই সম্প্রসারণে এখানে প্রতিস্থাপন করতে পারি সুতরাং আমরা 1 পাব এটি ছিল 0 প্রথম অর্ডার ডেরিভেটিভ পদ তারপর আবার এখানে একটি মান ছিল এবং তারপর আমরা এই পদে তৃতীয় অর্ডার ডেরিভেটিভস sin লিখব সুতরাং আমরা sin থিটা x plus থিটা y এবং সরলীকরণের পরে সুতরাং আমরা 1 বিয়োগ এই x প্লাস y পুরো বর্গটি পেতে পারি এটি x প্লাস y পুরো ঘন এবং তারপর এটি sin কারণ এটি sin থিটা x প্লাস থেটা y ও সাধারণ ছিল ঠিক আছে আমরা দুটি ভেরিয়েবলের একটি ফাংশনের জন্য এই টেইলরের উপপাদ্যটি শিখেছি এবং এই ক্ষেত্রে আমাদের যা আছে তা আমরা পর্যবেক্ষণ করেছি যে এটি কেবল 1 ভেরিয়েবলের এই ফাংশনগুলির সম্প্রসারণ সুতরাং এটি এই 1 এর আশেপাশের বিন্দু এবং আমরা এই ফাংশনটি প্রসারিত করতে পারি বা এই মানটি পেতে পারি বা এখানে এই সম্প্রসারণের পরিপ্রেক্ষিতে এই মানটি লিখতে পারি সুতরাং এগুলি হল প্রথম অর্ডার শর্তাবলী এখানে দ্বিতীয় শ্রেণির শর্তাবলী হল h বর্গ k বর্গ এবং 2 hk এবং একইভাবে এখানে উচ্চতর অর্ডার ডেরিভেটিভ থাকবে এই n পর্যন্ত এবং এটি অবশিষ্ট শব্দ যা প্রায়ই ত্রুটি বা আনুমানিক ত্রুটির অনুমান পেতে দরকারী সুতরাং এই বক্তৃতা প্রস্তুতির জন্য ব্যবহৃত রেফারেন্স আপনাকে অনেক ধন্যবাদ